হ্যালো এটি ন্যানোকম্পোজিটের একটি ক্লাস এবং এই ক্লাসে আমরা ন্যানো কমপোজিটগুলির এই অঞ্চলের সাথে সম্পর্কিত বিষয়গুলি দেখার চেষ্টা করব এটি একটি খুব আকর্ষণীয় বিষয় যৌগিকরা সাধারণত হয় এটি একটি খুব আকর্ষণীয় ক্ষেত্র তোমার কাছে বিস্তৃত কমপোজিট আছে যা সম্ভব্ এবং সংজ্ঞা অনুসারে কমপোজিট ম্যাটেরিয়াল হল যে তোমার কাছে একাধিক ধরণের উপাদান রয়েছে যা একসাথে রাখা হয়েছে এবং শেষ পণ্যটিতে উপস্থিত একাধিক উপাদানের সংমিশ্রণ রয়েছে এটাতে সাধারণত এমন বৈশিষ্ট্য থাকবে যা তুমি অন্যথায় স্বতন্ত্রভাবে এই উপকরণগুলির কোনওটিতে পাবে না সুতরাং সেখানে কিছু synergistic effect রয়েছে এবং সুতরাং যোগফলটি একসাথে রাখা অংশগুলির চেয়ে বেশি এবং সুতরাং তোমার এমন একটি পণ্য রয়েছে যা তুমি অন্যথায় পেতে সক্ষম হবে না বা সহজেই অর্জন করতে পারবে না এমন অনেকগুলি সংমিশ্রণ রয়েছে যা প্রাকৃতিক কিন্তু আমাদের অনেকগুলি মনুষ্যনির্মিত সংমিশ্রণও আছে ন্যানো কমপোজিটগুলিতে এর যৌগিক অংশটি এখনও একইরকম আসলে ধারণাটি এই যে তোমার কাছে দুটি পৃথক বা দুটি বা আরও বেশি বিভিন্ন উপকরণ আছে যা মেশান আছে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এটির একটি অংশ সাধারণত এক ধরণের রিইনফোর্সিং উপাদান যা ন্যানোস্কেলে উপস্থিত থাকে ন্যানোস্কেলে এরকম একটি বা বেশিও থাকতে পারে এবং এটি চ্যালেঞ্জিং অবশ্যই এটি আকর্ষণীয় কারণ ন্যানোস্কেলে কিছু রয়েছে তবে এর চেয়েও বেশি চ্যালেঞ্জিং ন্যানোকম্পোজিটগুলির সাথে কাজ করার সময় কী কী অর্জন করা যায় এবং কীভাবে তুমি এটি পরিচালনা করার চেষ্টা করবে সুতরাং আজকের ক্লাসের জন্য আমাদের শেখার বিষয় হচ্ছে ন্যানোকমপোজিটগুলির পরিপ্রেক্ষিতে এই চ্যালেঞ্জগুলি দেখা সুতরাং ক্লাসের মাধ্যমে ক্লাসের বিভিন্ন অংশে আমরা একটি অন্তর্নিহিত থিম এ থাকব যা স্পষ্টভাবে তাদের তালিকাভুক্তকরণের দিকে মনোনিবেশ না করেই হবে তবে এটি একটি আন্ডারলাইনিং অন্তর্নিহিত পাতলা থিম হবে আমরা বল মিলিং নামে এমন কিছু দেখব যা আমাদের একটি ন্যানোকমপোজিট পেতে ব্যবহৃত হয় এমন উপায়গুলির মধ্যে একটি পেতে সাহায্য করে এই নয় যে এটিই একমাত্র উপায় কিন্তু এটি এর জন্য একটি আকর্ষণীয় উপায় এবং এই কোর্সের মাধ্যমে অবশ্যই আমরা সর্বদা উভয় কৌশলগুলির দিকে তাকাব যা আমাদের সেই ন্যানোমেটরিয়ালগুলি পেতে দেবে সেই ন্যানোম্যাটরিয়ালগুলি কী এবং এই ন্যানোম্যাটরিয়ালগুলির জন্য কিছু শেষ ব্যবহার সুতরাং এই কোর্সটি চলাকালীন আমরা এই সমস্ত ধারণাগুলি ছুঁয়ে যাব এবং তাই আজকের ক্লাসে আমরা বল মিলিং এর দিকে নজর দেব এর একটি সংস্করণকে উচ্চ শক্তি বল মিলিং বলে সুতরাং এটিও এমন একটি বিষয় যা আমরা দেখব এবং এটি তোমাকে বল মিলিং এর ক্ষেত্রে কিছুটা প্রকারভেদ দেবে এটি তোমাকে বোঝায় যে আমি বলতে চাইছি তুমি একটি বল মিল দিয়ে কী করতে পার তার কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং আমরা দেখব কীভাবে একটি উচ্চ শক্তির বল মিল ব্যবহার করে তুমি এই সীমাবদ্ধতাগুলি অতিক্রম করতে পার সুতরাং এটি একটি দিক যে মুহুর্তে তুমি একটি সংমিশ্রনের কথা বলবে তোমার একটি ম্যাট্রিক্স রয়েছে এবং এতে তোমার একধরনের একটি রিইনফোরসিং এজেন্ট রয়েছে যা এর অভ্যন্তরে উপস্থিত রয়েছে সুতরাং এটি জানা খুব গুরুত্বপূর্ণ যে রিইনফোরসিং এজেন্টটি ম্যাট্রিক্সে কতটা ভাল ভাবে ছড়িয়ে আছে সুতরাং ম্যাট্রিক্স হল তোমার প্রধান পর্ব এবং এই দ্বিতীয় পর্বটি হল সেখানে যা উপস্থিত রয়েছে যা ম্যাট্রিক্সকে কিছু ভাবে মজবুত করছে সেটাকে ম্যাট্রিক্স জুড়ে ছড়িয়ে দেওয়া দরকার সুতরাং বিচ্ছুরণ প্রক্রিয়াতে আমরা কী অর্জন করেছি তার একটি অনুমান পাওয়া এবং আমাদের সেখানে কোনও ঘাটতি রয়েছে কিনা তা খুঁজে পাওয়া আমাদের পক্ষে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি তা হয় তবে তুমি কীভাবে এটির উন্নতি করতে পারবে সুতরাং ন্যানো কমপোজিটগুলিতে বিচ্ছুরণ প্রক্রিয়া এমন একটি বিষয় যা আমরা এই ক্লাসে ছুঁয়ে যাব এবং এছাড়াও আমরা ন্যানো কমপোজিটগুলির বিশুদ্ধতার দিকে নজর দেব সমস্ত বৈজ্ঞানিক ক্রিয়াকলাপে বিশুদ্ধতার অভাবের এই জায়গাটা কোথায় আমরা খুব খাঁটি উপকরণ পেতে চাইছি এবং তারপরে এগুলিকে কিছু অ্যাপ্লিকেশন ইত্যাদির জন্য ব্যবহার করা হবে সুতরাং এমনকি তুমি এখানে যাইহোক খাঁটি কিছু উপাদান দিয়ে শুরু করতে যাচ্ছ সুতরাং অশুদ্ধ হওয়ার এই জায়গাটি ন্যানোকম্পোজিটে কোথায় আসে এবং সে ব্যাপারে কি কিছু আছে যা আমরা করতে পারি সুতরাং এসব ধারণাগুলির মধ্যে কিছু যা আমরা এই ক্লাসের মাধ্যমে দেখব এবং আমি মনে করি তুমি ন্যানোকম্পোজিটগুলির সম্পর্কে কিছুটা ধারণা পাবে সুতরাং আমরা বল মিল নামে পরিচিত কিছু দিয়ে শুরু করব প্রকৃতপক্ষে কেমিকাল ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করা লোকেরা সাধারণত খনিজ পদার্থের উপকারের উপর এবং এছাড়াও metallurgical and materials engineering এও আমাদের ধাতববিদ্যার আরও প্রচলিত আকারে কোর্স রয়েছে সেখানে সাধারণত ওভারড্রেসিং নামক একটি কোর্স থাকে কিন্তু মূলত এগুলি সমস্ত কোর্স যেখানে তুমি পদার্থের দিকে তাকিয়ে রয়েছ এবং কীভাবে তুমি পদাথটি ভেঙে ফেলতে পার কীভাবে পদার্থ থেকে কিছু রূপান্তর বা বের convert extract করতে পার কী কী প্রক্রিয়া জড়িত রয়েছে আকারের স্কেলগুলি কী কী এবং কীভাবে তুমি কাঁচামাল যা কিছু আকারের স্কেলেতে থাকে তা থেকে কিছু প্রক্রিয়াজাত উপাদানগুলিতে যা কিছু অন্য আকারের স্কেলে থাকে তাতে যেতে পারবে যা কিছু অ্যাপ্লিকেশনে তখন ব্যবহারযোগ্য হয় বা কিছু শিল্প প্রক্রিয়ার ইনপুট হিসাবে সরবরাহ করা যেতে পারে সুতরাং বেশিরভাগ শিল্পের এটির প্রয়োজন সুতরাং সেই উপাদানটির সর্বদা কিছু preprocessing থাকে তুমি যখন শিল্পের আউটপুট দেখ এগুলো সমস্ত দেখতে খুব পরিষ্কার এবং খুব সুসংহত দেখায় উপাদানগুলি কোন পদার্থের ফ্ল্যাট শীট বা কোনও দুর্দান্ত পরিষ্কার চকচকে পণ্য যা কোনও শিল্পের শেষ পণ্য হিসাবে আসে তবে সাধারণত যা যায় তা এর থেকে দূরে তুমি যে জিনিস দেখছ সেগুলো উপাদানগুলির ভাঙ্গা টুকরো সমস্ত বাজে আকারে কোনও নির্দিষ্ট বৈশিষ্ট্য নেই বিভিন্ন উৎস থেকে আসা ময়লা হতে পারে পরিস্কার হতে পারে এটি আজ হতে পারে একটি উৎস থেকে এল যা খুব পরিষ্কার এবং সুসংহত এবং আগামীকাল এটি অন্য উৎস থেকে আসবে যা খুব অগোছালো এবং নোংরা এবং তাই বেশিরভাগ শিল্প বেশিরভাগ বৃহৎ শিল্পের উল্লেখযোগ্য প্রক্রিয়া থাকে যা তাদের দোরগোড়ায় আসা কাঁচামালের সাথে করা হয় এটি করা হয় এই কাঁচামালটি কোনও পণ্যতে রূপান্তরিত হওয়ার আগে যা সম্পূর্ণ পণ্য হিসাবে তাদের দরজা দিয়ে বেরিয়ে যাবে এবং অনেকগুলি শিল্প প্রক্রিয়া রয়েছে যা সেই উপাদানগুলিকে ভেঙে ফেলতে সহায়তা করে এবং তাদের বিশুদ্ধ করে তাদের আলাদা আলাদা ভাগে ভাগ করে এবং তারপরে সেগুলি ব্যবহার করে সুতরাং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশল হল এটা যা বল মিল নামে পরিচিত এটি এমন একটি প্রক্রিয়া যা তুমি উপাদান ভাঙ্গার জন্য ব্যবহার করতে পার এটি আরও বেশি কিছুর জন্য ব্যবহৃত হতে পারে তবে সাধারণত এটির প্রাথমিক ভূমিকা হল উপকরণগুলি ভেঙে ফেলা সেটআপটি বেশ সহজ তোমার কাছে একটি সিলিন্ডার রয়েছে এর মতো কিছু প্রকৃতির একটি সিলিন্ডার এবং তুমি এখানে এই চিত্রটিতে সিলিন্ডারটির সাইড দেখতে পাচ্ছ সুতরাং এই চিত্রটি তুমি যা দেখছ সেটা হল সাইড এবং circular cross section টি দেখছ এটি দুটি রোলারের উপর বসে আছে এখানে একটি রোলার আছে এবং এখানে একটি রোলার রয়েছে সিলিন্ডারটি সেই দুটি রোলারের উপর বসে আছে এবং রোলারগুলি ঘোরে এটাই আমাদের আছে এখানে রোলারগুলি স্বাভাবিকভাবে ঘোরে কারণ রোলারগুলি এইভাবে ঘুরলে সিলিন্ডারটি নিজেই বিপরীত দিকে ঘুরবে সুতরাং এখানকার রোলারগুলি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে এবং তাই সিলিন্ডারটি আমাদের পরিপ্রেক্ষিতে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এখন সিলিন্ডারের অভ্যন্তরে নির্দিষ্ট বল রয়েছে বলগুলি এই শক্ত উপাদানগুলি দিয়ে তৈরি শক্ত বল এবং যা ঘটে তা হল সিলিন্ডারটি অভ্যন্তরে উপাদান এবং তোমার কিছু নমুনা রয়েছে যা নিয়ে ঘুরবে সুতরাং সাধারণত তুমি একটি বল মিলে যা কর তা হল এটি একটি জার এটি একটি নলাকার জার সুতরাং জারটি খোল এবং জারের ভিতরে শক্ত উপাদান দিয়ে তৈরি এই বলগুলির কয়েকটি রাখ শক্ত বল উদাহরণস্বরূপ একটি টাংস্টেন কার্বাইড হতে পারে সুতরাং টাংস্টেন কার্বাইড বলগুলি তুমি ভেতরে রাখতে পার যা অত্যন্ত শক্ত পদার্থ সেগুলি সহজেই ভেঙে যায় না এবং তার মানে তারা খুব শক্ত সুতরাং তুমি কয়েকটি বল ভেতরে ফেল তুমি যে নমুনাটি ভাঙতে আগ্রহী তাও কিছু পরিমাণে রাখ সেই নমুনা সাধারণত কিছু মোটা দানা আকারে বা বড় টুকরো বা কণার আকারে থাকবে সুতরাং নমুনাটি এরকম হবে নমুনাটি তুমি বলগুলির সাথে রাখ কখনও কখনও আমরা যদি যে নমুনাটি রাখছি তা ইতিমধ্যে কিছুটা মিহি পাউডারের মত হয়ে থাকে তবে আমাদের একটি তরল যুক্ত করতে হবে আমি এটি সম্পর্কে কিছু বলব তবে মূলত আমাদের জন্য ভিতরে এই বলগুলি রয়েছে এবং এই নমুনাটি রয়েছে এখন যখন বল মিলটি চালু হয় এবং রোলারটি ঘুরতে শুরু করে জারটিও ঘুরতে শুরু করে যখন জার ঘুরতে থাকে তখন বল এবং পাশাপাশি উপাদানটি ঘর্ষণ কারণে সেই সিলিন্ডারের প্রাচীর বরাবর টান অনুভব করে এবং সিলিন্ডারের সাথে চলতে থাকে সুতরাং তারা কিছুদূর সিলিন্ডারের গা বরাবর যায় এবং তারপরে তারা পড়ে যায় ঠিক এমনভাবে সুতরাং তারা পড়তে শুরু করে এবং তাই হতে থাকে এটি উভয়ই বলের পাশাপাশি সেই নমুনাটিতে উপস্থিত উপাদানগুলির ক্ষেত্রেও ঘটে সুতরাং এই সব আসে এবং এখানে আবার নিচে পড়ে যায় সুতরাং যখন এটি ঘটে তখন নমুনা উপাদানগুলি পড়ে যায় এবং তারপরে এই শক্ত বলগুলি এসে এগুলোকে আঘাত করে সুতরাং এই ভাবে এটি নমুনা উপদানকে ভেঙে দেয় এক অর্থে এটি হাতুড়ি দিয়ে ক্রমাগত আঘাতের প্রক্রিয়া এটি এমন যে তুমি এই টুকরোটি নেবে এবং এটি একটি হাতুড়ি দিয়ে আঘাত করে ভেঙে ফেলবে তবে তুমি এটা এক বার করছ না বারবার সেই ক্রিয়াকলাপটি করছ এখানে তোমার আরও অবিচ্ছিন্ন প্রক্রিয়া রয়েছে এবং এগুলো বল হওয়ায় তারা সব রোল করে এবং তারা আসে এবং পড়ে যায় এবং তারা এই উপাদানটি ভাঙ্গতে থাকে সুতরাং মূলত যা ঘটছে তা হল তুমি এই হাতুড়ি প্রক্রিয়াতে তোমাকে সহায়তা করার জন্য মাধ্যাকর্ষণ ব্যবহার করছ সুতরাং বল উপরে উঠে যায় এবং মাধ্যাকর্ষণের কারণে এটি প্রথমে পড়ে ও তারপরে ঘর্ষণ কারণে এটি উপরে উঠে যায় এবং তারপরে মাধ্যাকর্ষণের কারণে এটি নিচে পড়ে যায় সুতরাং এটি নিচে পড়ে যায় এবং এই প্রক্রিয়াতে এটি সেই উপাদানটিকে আঘাত করে যা সেই বল মিলের অভ্যন্তরে উপস্থিত থাকে এবং সেই উপাদানটিকে সূক্ষ্ম কণায় ভেঙে দেয় সুতরাং এটি একটি আদর্শ বল মিলের ধারণা এবং আমি যেমন বলেছিলাম এটি মাধ্যাকর্ষণ বল ঘর্ষণমূলক বল এবং কেন্দ্রীভূক্ত বলের একটি পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া সুতরাং বল মিল মূলত এটিই করে এবং তুমি এটি উপাদান ভাঙ্গার জন্য ব্যবহার করতে পার যতক্ষণ না উপাদানটি সূক্ষ্ম এবং আরও সূক্ষ্ম কণা হয়ে যাচ্ছে ধর যে 2 মিলিমিটার আকার প্রায় গড় ব্যাসার্ধ এমন স্যাম্পলের উপরে তুমি বল মিলিং শুরু করেছ এবং প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা পর তুমি বল মিলিং বন্ধ করে এবং নমুনাটি বের করে কণার আকারটি পরীক্ষা করে দেখতে পার সম্ভবত 2 মিলিমিটার আকার হিসাবে যা শুরু হয়েছিল তা হঠাৎ করে 20 মাইক্রনে নেমে আসে সুতরাং তুমি 2 মিলিমিটার দিয়ে শুরু করেছিলে যা হয়ে গেল 20 মাইক্রন এবং একদম মিহি গুড়ো তুমি সময়ের সাথে যত এগোতে থাকবে কণার আকারটি কমতে থাকে তবে যা ঘটে তুমি যখন খুব সূক্ষ্ম কণার আকারে পৌঁছাবে বিশেষত যদি এটি শুকনো গুঁড়ো হয় কণাগুলি বল মিলের মধ্যে ভাসতে শুরু করে যেমন করে ধুলো কণা বাতাসে ভাসমান থাকে যখন কণাগুলি বল মিলে ভাসমান বলগুলি ভাসমান কণাগুলিকে আঘাত করতে অক্ষম সুতরাং যদিও বল মিলটি চলছে এবং বলগুলি কেবল গড়িয়ে যাচ্ছে এবং হাতুড়ির মত আঘাত করছে তবে এগুলি আসলে পাউডারটিকে নয় একে অপরকে আঘাত করে চলেছে সুতরাং যে কার্যকারিতার সাথে তারা কণাগুলি ভাঙ্গতে সক্ষম তা সময়ের সাথে সাথে কমতে থাকে সুতরাং প্রকৃতপক্ষে তারা কী করে তুমি যখন দেখতে পাবে যে কণাগুলি আকারে সূক্ষ্ম হয়ে উঠছে বা যদি তোমার লক্ষ্যটি অত্যন্ত সূক্ষ্ম কণা হয় তবে আমরা সিস্টেমে এমন একটি তরল যুক্ত করি যা কণাকে নীচে ধরে রাখে এবং এমনভাবে তারা সেখানে ভাসমান থাকে না এবং সেজন্য তুমি সেই কণাগুলি আরও কার্যকরভাবে আঘাত করতে সক্ষম হও এবং অতএব এই ভাঙার প্রক্রিয়াটি চালিয়ে যেতে পার সুতরাং এটি এমন এক উপায় যেখানে তুমি বড় কণা দিয়ে শুরু কর এবং ছোট কণায় নেমে আসতে পার সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ কৌশল এখন এর সীমাবদ্ধতা কি আমাদের এখানে সীমাবদ্ধতা কী তা বুঝতে হবে মূলত তুমি যদি সিলিন্ডার নাও এবং যদি রোলারগুলিকে স্যুইচ অন কর এটি অত্যন্ত কম আরপিএম এ ঘুরবে সুতরাং রোলারগুলি কম আরপিএম এ ঘুরবে এবং সিলিন্ডারটিও সেভাবে ঘুরবে অর্থাৎ যদি রোলারগুলি কম আরপিএমে ঘোরে যে বলগুলি ভেতরে থাকে সেগুলিও কেবল গড়াতে থাকে সুতরাং তারা কিছুটা ওপরে ওঠে এবং তারপরে গড়িয়ে নিচে নেমে আসে এটাই মূলত তারা করছে সুতরাং আঘাত ক্রিয়াটি সেখানে নেই তখন কণার ভাঙ্গন ঘটছে না তুমি যদি আরপিএমটি আরও খানিকটা বাড়াও যদি ঘূর্ণনের গতি বৃদ্ধি করতে শুরু কর এই রোলারগুলির গতি বাড়বে এবং দেখতে পাবে এই বলগুলি আরও উপরে উঠতে শুরু করেছে সুতরাং তারা এখানে এতটা উপরে উঠবে এবং তারপরে এখান থেকে তারা পড়তে শুরু করবে সুতরাং এখান থেকে যখন তারা পড়ে যাবে তারা এভাবে পড়ে যাবে তারা গড়াবে না তারা এভাবে পড়ে যাবে এই সময়টাতেই গ্রাইন্ডিং প্রক্রিয়াটি শুরু হয় সুতরাং যতক্ষণ তারা গড়াচ্ছে এটি খুব কার্যকর নয় এটি কোনও গ্রাইন্ডিং করছে না হতে পারে অতি সামান্য গ্রাইন্ডিং হচ্ছে আর এটা খুব একটা কার্যকরী নয় যখন তুমি আরপিএমটি যথেষ্ট বাড়িয়ে দাও তখন বলটি সিলিন্ডারের গা বেয়ে কিছুটা দূরত্ব উপরে উঠে যায় এবং তারপরে নিজেই নীচে পড়ে যায় এবং তখনই আসলে মোটামুটি গ্রাইন্ডিং পেতে শুরু কর সুতরাং আরপিএম বাড়িয়ে তুমি গ্রাইন্ডিং উন্নত করছ সুতরাং কম আরপিএম এ কোনও গ্রাইন্ডিং হয় না ইন্টারমিডিয়েট আরপিএম কার্যকর গ্রাইন্ডিং করতে পারে যদি খুব বেশি আরপিএম এ যাও কারণ আরপিএম বাড়ানর প্রলোভনটি থাকবে মানে তুমি আসলে আরও বেশি করে গ্রাইন্ডিং করে নিতে পার কারণ বলটি আরও উঁচুতে যাবে এবং হাতুড়ির মত নীচে নামবে তুমি যদি খুব বেশি আরপিএম এ যাও যদি আরপিএম একটি নির্দিষ্ট মানের চেয়ে উপরে হয় তারপর আরপিএম বাড়ার সাথে সাথে বলটি আরও ওপরে যায় এবং তারপরে হাতুড়ির মত নীচে এসে গুঁড়োতে পড়ে তবে যদি খুব বেশি আরপিএমে চলে যাও তবে আমরা খুব আলাদা পরিস্থিতিতে পৌঁছে যাই যা ঘটে তা হল কেন্দ্রীভূত বল বলটিকে বলমিলের দেয়ালের সাথে আটকে রাখবে এটি বলটিকে নীচে পড়তে দেবে না এটাকে সেন্ট্রিফুগিং বলা হয় সুতরাং এটি ঘটে এটি আলাদা নয় তবে তোমার কাছে একটি সুতো রয়েছে এবং আর একটি বল রয়েছে যা তুমি কেবল দোলাতে থাক যদি এটি কিছু উচ্চতায় চলে যায় এবং এরকমই করতে থাকে তবে আমি যা বোঝাতে চাইছি এটিকে দ্রুত এবং দ্রুত এবং দ্রুত ঘোরানো হলে তবে তুমি দেখতে পাবে এটি একটি সম্পূর্ণ বৃত্ত তৈরি করে এটি মাঝখানে নিচে পড়ে না বল মিলের জন্য মধ্যবর্তী ক্রিয়াটি কার্যকর তুমি যদি উচ্চ পর্যায়ের আরপিএম এ চলে যাও তবে এটি বাতাসে থাকে এটি একটি নিখুঁত বৃত্ত তৈরি করে এবং কখনই নিচে পড়ে না এবং এই ক্রিয়াটি এর জন্য কার্যকর নয় সুতরাং যা ঘটেছে তার কারণটি হল মূলত বল মিলটি মাধ্যাকর্ষণ বনাম সেন্ট্রিফুগাল বলের পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভর করে সুতরাং তুমি যদি বলমিলটি্র শীর্ষ বিন্দুতে যাও যখন বলটি এখানে রয়েছে যে বলটি কাজ করছে তা হল মহাকর্ষীয় টান এর জন্য ভর গুনিতক মহাকর্ষীয় টান অর্থাৎ mg যেটা নীচের দিকে কাজ করছে যা এটিকে কেন্দ্রীভূতভাবে বাইরের দিকে চাপ দিচ্ছে তা হল mrω2 এটিই কেন্দ্রীভূত শক্তি বা centrifugal force সুতরাং যতক্ষণ তোমার ω কিছু প্রান্তিক মানের থেকে কম হয় এটা হবে উদাহরণস্বরূপ এই মধ্যবর্তী আরপিএমটি তোমার ω সুতরাং ধরা যাক একটি প্রান্তিক মান থাকবে একটি বিশেষ ω বিবেচনা করা যাক যেখানে mgmrωc2 এই ω2 টি গুরুত্বপূর্ণ যার একটি বিশেষ মানের জন্য mg এবং mrωc2 এর মান এক হয় সুতরাং যখন ω ωc তখন একটি পরিস্থিতি হয় যে এই প্রক্রিয়াটি ঘটবে তার মানে তুমি কেন্দ্রীভূত করবে না এবং সিলিন্ডারের শীর্ষে পৌঁছানোর আগে বলটি নীচে পড়ে এবং পাউডারকে আঘাত করে যে মুহুর্তে তুমি এই মানটি পেরিয়ে যাবে অর্থাৎ ω ωc সেই মুহূর্তে কেন্দ্রীভূত শক্তি মহাকর্ষ বলের চেয়ে বেশি সুতরাং তুমি যখন বল মিলের শীর্ষ অংশে পৌঁছেছ তখনও যথেষ্ট বল বলটিকে বাইরের দিকে ঠেলছে তবে সেখানে এটি ভেতরের দিকে ঠেলে দিচ্ছে এবং ফলস্বরূপ বলটি নীচে নেমে পাউডারকে আঘাত করে না এবং অতএব কোনও গ্রাইন্ডিং ঘটে না সুতরাং বল মিলের সেই সীমাবদ্ধতা রয়েছে যে সাধারণত বল মিলের এই সীমাবদ্ধতা থাকে এবং সেই সীমাবদ্ধতাটি মূলত মহাকর্ষীয় বলের কারণে পৃথিবীতে একটি নির্দিষ্ট মাধ্যাকর্ষণ আছে সুতরাং এই মাধ্যাকর্ষণ দিয়ে আমরা কেবল এটিই করতে পারি কারণ মাধ্যাকর্ষণ কেবল এটিকে নিচে টানতে পারে সুতরাং তুমি যদি বেশি আরপিএমে যাও তুমি এটিকে নিচে টানবে না সুতরাং তুমি এটিতে সীমাবদ্ধ এবং এর পরিধির মধ্যে তোমাকেকে বল মিল চালাতে হবে প্রথমদিকে তোমার কিছু কেন্দ্রীভূত ω দরকার কারণ এটি যখন নীচে থাকবে তখন এটি মাধ্যাকর্ষণের সাথে একই দিকমুখী রয়েছে ফলে বলটিকে উপরে টেনে তোলার জন্য মাধ্যাকর্ষণের সাথে এটিও ঘর্ষণ বল বাড়াতে সহায়তা করছে এবং কিছুটা ওঠার পর অবশেষে বলটা নিচে পড়ে সুতরাং এই সমস্ত জিনিস এখানে পারস্পরিক ক্রিয়াতে রয়েছে এবং ω র একটি গুরুত্বপূর্ণ মান রয়েছে যার নীচে এই গ্রাইন্ডিং এর জন্য তোমাকে থাকতে হবে সুতরাং যদি তুমি ব্যাপক ভাবে গ্রাইন্ডিং করতে চাও ন্যানোম্যাটেরিয়াল তৈরি করতে চাও একটি ন্যানো কম্পোজিট করতে চাও যেখানে তোমাকে উল্লেখযোগ্য পরিমাণে গ্রাইন্ডিং করতে হবে বল মিলটি তোমাকে একটি জায়গায় সীমাবদ্ধ করে দেয় আমি এখানে তোমাকে যেভাবে দেখিয়েছি তুমি এতটাই করতে পারবে বা একটি নির্দিষ্ট আকারের নীচে যাওয়া জন্য তোমাকে অনির্দিষ্টকালের জন্য গ্রাইন্ডিং করতে হবে এবং এই পদ্ধতিটি সময়ের হিসাবে খুব একটা কার্যকরী নয় এবং এতে অন্যান্য অনেক ইস্যু রয়েছে সুতরাং সুতরাং এটি আমাদের পক্ষে পর্যাপ্ত নয় মহাকর্ষজনিত এই সীমাবদ্ধতাটি কাটিয়ে উঠতে লোকেরা কিছু আকর্ষণীয় উপায় উদ্ভাবন করেছে এবং সেটা হল একটি প্লানেটারি বল মিলের ধারণা সুতরাং নাম অনুসারে একটি প্লানেটারি বল মিলে তোমার কাছে বাস্তবে একাধিক বল থাকবে এখানে আমাদের কাছে 1 2 এবং 3 টি বল মিল রয়েছে সুতরাং এখানে 3 টি বল মিল আছে তোমার আরও থাকতে পারে এটি বাণিজ্যিকভাবে উপলব্ধ যা তুমি কিনতে পার এবং একটি কেন্দ্রীয় চাকা রয়েছে যা সূর্য চাকা বা সূর্য বৃত্ত হিসাবে পরিচিত এটি সূর্যের মত সুতরাং তুমি এটিকে একটি কক্ষপথ হিসাবে ভাবতে পার এটি একটি কক্ষপথ এটি একটি সূর্যের চাকার মতো যার উপরে এই গ্রহীয় বল মিলগুলি বসেছে এখন প্লানেটারি বল মিলে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য কয়েকটি পার্থক্য রয়েছে তবে একটি প্লানেটারি বল মিল এবং একটি নিয়মিত বল মিলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য এই যে এখানে কেন্দ্রীয় অক্ষটি উল্লম্ব হয় সুতরাং আগে যেখানে কেন্দ্রীয় অক্ষটি অনুভূমিক ছিল এখানে এটি উল্লম্বভাবে রাখা হয় সুতরাং সিলিন্ডারগুলি উল্লম্বভাবে দাঁড়িয়ে আছে এবং তারপরে পুরো সূর্যের চাকাটি ঘোরে সুতরাং উদাহরণস্বরূপ সূর্য চাকা এভাবে ঘুরছে সুতরাং বল মিলগুলি কেন্দ্র থেকে এই ব্যাসার্ধে বসান আছে এবং পুরো সিলিন্ডার নিজেই এরকম ঘোরে সুতরাং সিলিন্ডারটি এই দিকে ঘুরছে ভারসাম্য রক্ষার জন্য এখানে তিনটি সিলিন্ডার রয়েছে এবং একইভাবে অন্যান্য সিলিন্ডার থাকতে পারে এবং তুমি সেগুলির মধ্যে নমুনা রাখতে পার এবং সেগুলি সমস্ত ঘুরছে সুতরাং একটি নির্দিষ্ট আরপিএমে তারা ঘুরছে সূর্য চাকাটি ঘুরছে এবং তারপরে প্রতিটি পৃথক সিলিন্ডার ঘুরছেসূর্য চাকার বিপরীত দিকে সুতরাং সূর্য চাকাটি একদিকে ঘোরে এবং প্রত্যেকটা বল মিল অন্যদিকে ঘোরে এবং তাদের নিজস্ব আরপিএম থাকে এবং প্রকৃতপক্ষে বল মিলগুলির আরপিএম সূর্য চাকার আরপিএম থেকে বেশি হয় এবং এই পরিস্থিতি আসলে আমাদের মহাকর্ষ বল থেকে মুক্তি দেয় কারণ এখানে যে বলটি পিছন থেকে বলকে চাপ দিচ্ছে সেটা সূর্য চাকার centrifugal force এর কারণে সূর্য চাকার ঘোরার কারণে তুমি centrifugal force পাচ্ছ যা এর কেন্দ্র থেকে যাচ্ছে সুতরাং এটি তোমার শক্তি যা মহাকর্ষ আগে করছিল তাকে এখন প্রতিস্থাপন করছে এবং যেহেতু তুমি সূর্য চক্রের আরপিএম নিয়ন্ত্রণ করতে পার তুমি এটিও নিয়ন্ত্রণ করতে পার সুতরাং এটি পরিবর্তনশীল মাধ্যাকর্ষণ থাকার মতো আমরা এখানে যা করছি তা বাদে এটি বল মিলের প্রেক্ষাপটে অনুরূপ এবং তারপরে সেই প্রসঙ্গে তুমি সেই সীমাবদ্ধতাটি পরিবর্তন করছ যা তুমি বল মিলের আরপিএমের সম্পর্কে পেয়েছ এই 1 2 এবং 3 বল মিল এবং তাই তুমি শক্তিটি পরিবর্তন করতে পার যার কারণে বল এরকম কিছু লোকেশন আসে তারপর পড়ে যায় সুতরাং বলটি যে শক্তি নিয়ে পড়ে যাচ্ছে তা তুমি নিয়ন্ত্রণ করতে পার এবং তুমি নিয়মিত বল মিল দিয়ে যা অর্জন কর তার চেয়ে এটা অনেক বেশি হতে পারে সুতরাং planetary ball mill এ আসলে তুমি বলগুলি দিয়ে অনেক উচ্চ শক্তিতে উপাদানকে আঘাত করতে সক্ষম হবে এই জাতীয় বলমিলিংকে উচ্চ শক্তি বল মিলিং বলেও উল্লেখ করা হয় সুতরাং বিশেষত এবং বাস্তবে ন্যানোস্কেল উপকরণ তৈরি করার জন্য একটি বল মিল ব্যবহার ন্যানোকম্পোজিটগুলি প্রসঙ্গেই সীমাবদ্ধ নয় তবে অবশ্যই বল মিলের সাহায্যে ন্যানোকম্পোজিটগুলির প্রসঙ্গে তুমি এই ধরণের স্কেলে পৌঁছাতে সহায়তা পাও সাধারণত এট planetary ball mill এর সাহায্যেই এটা হয় সুতরাং এমন কিছু দল রয়েছে যারা planetary ball mill এর সাথে কাজ করে এরা কোনও গবেষণা দল নয় যারা planetary ball mill এর সাথে কাজ করে এবং তারা সাধারণত উপকরণগুলি ভেঙে ফেলে বা বিভিন্ন ধরণের সমস্ত উপকরণকে খুব সূক্ষ্ম কণায় এবং ন্যানোস্কলে বিভক্ত করে এবং তারপরে তুমি এটিকে বিভিন্ন ধরণের অধ্যয়নের জন্য ব্যবহার করতে পার এখানে সংজ্ঞা অনুসারে তুমি প্রকৃতপক্ষে একটি বৃহৎ আকারের উপাদান ভাঙ্গছ সুতরাং এটি একটি top down পদ্ধতি এটি ন্যানোমেটরিয়াল সংশ্লেষণের একটি top down পদ্ধতি এবং এভাবেই একটি টিপিক্যাল বল মিল কাজ করে এবং তাই যদি তোমার এই ধরণের কোনও planetary ball mill থাকে তবে তুমি বিভিন্ন ধরণের উপকরণকে ন্যানোম্যাটরিয়ালে রূপান্তর করতে পার যা তোমার দরকার একটি কৌশল দ্বারা তুমি ন্যানোম্যাটেরিয়ালগুলি তৈরি করা শুরু করতে পার আর নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে কোনও নমুনা তুমি এটিতে ফেলতে পার তবে যদি নমুনাটি খুব নরম হয় তবে এটি সহজে নাও ভাঙ্গতে পারে এটি কেবল একটি চ্যাপ্টা টুকরো ধরণের হয়ে উঠতে পারে সুতরাং এগুলি কয়েকটি নির্দিষ্ট দিক যা তোমার দেখার প্রয়োজন তবে নীতিগতভাবে তুমি যে কোনও উপাদান এখানে ফেলে দিতে পার এবং তুমি একটি ন্যানোমেটেরিয়াল পাবে এবং কেবল একটি ন্যানোমেটেরিয়ালই না তুমি আসলে ন্যানোমেটেরিইয়াল গুলির আকারও নিয়ন্ত্রণ করতে পার এবং তাই তুমি এটি দিয়ে অনেক কিছুই করতে পার সুতরাং এটি একটি খুব দরকারী কৌশল এবং এখানে এমন কিছু গোষ্ঠী রয়েছে যারা এটাতে দক্ষ এবং তারা ল্যাবে যে প্রাথমিক কৌশলটি ব্যবহার করে তা হল উচ্চ শক্তির বল মিলিং এবং তারা কেবলমাত্র এই একক কৌশলটি ব্যবহার করে পরীক্ষামূলক অঞ্চলগুলির খুব বিস্তৃত পরিসরে কাজ করতে সক্ষম সুতরাং কাজ করার জন্য এটি খুব সুন্দর কৌশল বল মিলিং এর সাথে কিছু বৈশিষ্ট্য যুক্ত রয়েছে যা বলছে এর উজ্জ্বল দিকটি হল যে তুমি এখানে যা ইচ্ছা ফেলে দিতে পার সেটা থেকে একটি ন্যানোমেটেরিয়াল পাবে এবং তাই তুমি যদি ন্যানোমেটেরিয়াল নিয়ে কাজ কর তাহলে এটি খুবই ভাল পদ্ধতি এটি দিয়ে অনেক কাজ করা সম্ভব তবে সমস্যা একটাই তা হল বিশুদ্ধতা সুতরাং এটি এমন একটি বিষয় যে ব্যাপারে তোমাকে সর্বদা সতর্ক থাকতে হবে সুতরাং যখনই তুমি একটি বল মিল ব্যবহার করবে বল মিলের দেয়ালগুলিও ভেঙে যেতে পারে অর্থাৎ সময়ের সাথে সাথে তুমি বল মিলটি ব্যবহার করার সময় যদি বল মিলিং 1 ঘন্টা কর বা 2 ঘন্টা কর ইত্যাদি বল মিলের দেয়াল ছোট ছোট কণায় ভেঙ্গে তোমার নমুনায় প্রবেশ করতে পারে সুতরাং বল মিলের দেয়ালগুলি ভেঙে যেতে পারে বলগুলি নিজেই ভেঙে যেতে পারে দেওয়াল এবং বল স্টেম সেলগুলি ভেঙে যেতে পারে এবং এটি সর্বদা ঘটে এমন নয় যে এটি ঘটছে না এটি বল মিল প্রক্রিয়াটির মোটামুটি স্বীকৃত একটি অংশ যে কিছু হারে বলগুলি ভেঙে যায় প্রকৃতপক্ষে আমরা শিল্পের সেটিংয়ের কথা বলছি আমি তোমাকে একটি ল্যাব সেটিংয়ে একটি উচ্চ শক্তির বল মিল দেখাব যেখানে তুমি একটি নমুনার 5 গ্রাম অথবা 1 গ্রাম ফেলছ এবং তারপরে এটি দিয়ে কিছু করছ এবং তারপরে এটি বার করে এই 1 গ্রাম নমুনার যথেষ্ট পরিমাণে বিশ্লেষণ কর সুতরাং এটি একটি ভিন্ন সেটিং কোনও শিল্প বা সেটিংয়ে তোমার কাছে প্রচুর পরিমাণে উপাদান আসতে পারে এবং তারপরে কিছু নির্দিষ্ট পদক্ষেপের জন্য বল মিলের প্রয়োজন হয় এই বল মিলগুলি অবিচ্ছিন্নভাবে চলতে থাকতে পারে এবং দিনে 24 ঘন্টা ধরে কিছু না কিছু ভাঙ্গতে পারে সুতরাং প্রকৃতপক্ষে এই ধরনের সেটিংসে বলগুলির ক্ষয় হয় তারা তাদের অভিজ্ঞতা ব্যবহার করে এবং সংগৃহীত ডেটা থেকে বলগুলির ক্ষয় হওয়ার হার জানতে পারে সুতরাং তারা আসলে কী করে তারা জানে যে তুমি যদি এই বল মিলিং চালিয়ে যাও এবং তারপরে 3 দিন পরে যদি তুমি পরিদর্শন কর দেখবে অনেকগুলি বল আকারে ছোট হয়ে গেছে কারণ তারাও উপাদান হারিয়ে ফেলেছে এবং প্রায় 1 সপ্তাহ পরে তুমি সম্ভবত বলগুলি পুরোপুরি হারিয়ে ফেলতে পার হতে পারে তুমি সম্ভবত কোনও বল ছাড়াই উপাদান ঘুরিয়ে যাচ্ছ সুতরাং তারা আসলে যা করে তা হল তারা একটি শিডিউল সেট করে সুতরাং উদাহরণ হিসাবে প্রতি 48 ঘন্টায় তারা বল মিলে আরও 3 টি বা 4 টি বল যুক্ত করবে পুরানো বলগুলি শেষ হওয়ার সাথে সাথে নতুন বল ক্রমাগত সেই সিস্টেমে যুক্ত করা হচ্ছে এবং তারা কিছু উপাদানের সামঞ্জস্যের দিকেও নজর রাখবে যাতে যে বলটি ভেঙে যাচ্ছে তার উপাদানটি তোমার নমুনাকে পুরোপুরি অকেজো করে তুলছে না সুতরাং তোমার নমুনা একটি নির্দিষ্ট উপাদানের এবং যদি এটি কোনও সংকর উপাদান হয় যা কোনওভাবে চূড়ান্ত প্রয়োগে নমুনাকে সহায়তা করবে সর্বদা এটি নাও হতে পারে তবে এটি সাহায্য করে সুতরাং এটি সেই ধরণের চিন্তার প্রক্রিয়া যা কোনও দীর্ঘ সময় ধরে একটি বল মিল চালানর ব্যাপারে ব্যবহৃত হয় এবং সেইজন্য তুমি যদি এর অন্য চূড়ান্ত জায়গায় যাও যেখানে তুমি উচ্চ বিশুদ্ধতার নমুনাগুলিকে সংশ্লেষিত করার চেষ্টা করছ আর যেখানে তুমি জানতে চাও যে উচ্চ বিশুদ্ধতার নমুনার কোন প্রয়োগে নির্দিষ্টভাবে কি অবদান আছে যেখানে বিশুদ্ধতা খুব বেশি গুরুত্বপূর্ণ তবে বল মিল তোমাকে একটি চ্যালেঞ্জ দেয় যে এখানে অবিশুদ্ধ উপাদান যুক্ত হওয়ার ঝুঁকি আছে বলগুলি সত্যিই খুব শক্ত হওয়া সত্ত্বেও সুতরাং যদি বলগুলি নমুনার চেয়ে অনেক বেশি শক্ত হয় তবে তুমি একটু রেহাই পেতে পার খুব বেশি অবিশুদ্ধতা নমুনাতে নাও আসতে পারে তবে এটি একটি উদ্বেগ যে ব্যাপারে তোমার কমপক্ষে সচেতন হওয়া উচিত দ্বিতীয় জিনিসটি হল এমন কিছু মাধ্যম থাকতে পারে যা তুমি সেখানে ফেলেছ তুমি সেখানে অ্যাসিটোন বা অন্য কোন মিডিয়াম দিয়েছ যা গুঁড়া কণাগুলিকে একসাথে ধরে রাখবে তারা বিক্রিয়াও করতে পারে সুতরাং তুমি কিছু বিক্রিয়া হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছ তোমাকে সর্বদা এটি সম্পর্কে সচেতন হতে হবে এবং তুমি কিছু পরিবেশে এটি করছ সুতরাং কণাগুলি যত সূক্ষ্ম হবে তত কিছু অক্সাইড গঠন হতে পারে সুতরাং এই সমস্ত দিক সম্পর্কে তোমাকে সচেতন হতে হবে তার অর্থ এই নয় যে সিস্টেমটি অকেজো তবে আমি যা বলতে চাইছি তা হল তুমি যখন পরীক্ষাটি চালাবে এই জিনিসগুলি তোমার মনে থাকা উচিত সুতরাং তুমি প্রথমে যা করবে তা হল তুমি ন্যানোস্কেল পাচ্ছ কিনা তা দেখবে সুতরাং তুমি দারুণ করছ তুমি এটাও দেখছ যে তুমি এটি থেকে কোনও সমস্যা পাচ্ছ কিনা যা তুমি চাও না এবং সেই সমস্যাগুলির সম্ভাব্য উৎস হল এমন কিছু যা আমি এখানে দেখাচ্ছি সুতরাং বল মিলিং ঠিক কী করতে পারে কেন আমরা বল মিলিং ব্যবহার করছি এবং এটি আমাদের জন্য কী করতে পারে আমরা ইতিমধ্যে পদার্থগুলি ভেঙে ফেলার বিষয়ে বলেছি তবে আমরা এক ধাপ আগে যেতে পারি এটি প্রথমে পৃথক পৃথক উপাদানের মিশ্রণে সহায়তা করতে পারে আমরা কেবল কিছু ভেঙে ফেলার কথা বলেছিলাম আমরা বলেছিলাম যে গড়ে 2 মিলিমিটার আকারের কণা দিয়ে শুরু করতে পার এবং 20 মাইক্রন বা তার চেয়ে কম আকারের জন্য তুমি একটি বল মিল ব্যবহার করতে পার তুমি 20 মাইক্রন থেকে ঠিক করতে পার যে বল মিলিং চালিয়ে যাবে আর ন্যানোমিটার স্কেলে যাবে 100 ন্যানোমিটার আকারও তুমি এভাবে পাতে পার সুতরাং এটি সর্বদা সম্ভব তবে তুমি বিভিন্ন উপকরণ মিশ্রিত করতেও বলমিলটি ব্যবহার করতে পার তোমার কাছে দুটো উপাদানের গুঁড়া রয়েছে তুমি তাদের মিশ্রিত করতে পার তুমি যদি 2 টি পাউডার নাও তবে একটি স্প্যাটুলা ব্যবহার করেও এগুলি মিশ্রিত করতে পার সুতরাং তুমি এটা সর্বদা করতে পার তবে সাধারণত একটি বল মিল এগুলিকে মিশ্রিত করার জন্য আরও কার্যকরী তোমার হাত দিয়ে স্প্যাটুলা ব্যবহার বা এই জাতীয় কোনও প্রক্রিয়া ব্যবহার করে মেশানোর থেকে বল মিল অনেক বেশি ভাল মিশ্রণ তৈরি করে অর্থাৎ এটি যা করবে তা হল এটি তাদেরকে ভেঙে ফেলার সময়ও এই মেশানোর কাজটি করবে সুতরাং এটি ভাঙার সগে সঙ্গে পৃথক পৃথক উপকরণগুলি মিশ্রণ করতে পারে এটি একটি খুব দরকারী জিনিস সুতরাং তোমার কাছে একটি শক্ত উপাদান থাকতে পারে কিছুটা তুলনামূলকভাবে নরম উপাদান থাকতে পারে এবং তুমি এই সব এক সাথে একটি বল মিলে রাখতে পার এবং তার পরে মিলিং করতে পার তুমি প্রথমে দেখতে পাবে যে শক্ত পদার্থটি নরম পদার্থের সাথে মিশে যায় তারপরে নরম পদার্থটিও ভেঙে যায় শক্ত উপাদানটিও ভেঙে যায় এবং তুমি যদি তা কর তবে যখন এই দুটি পৃথক পদার্থ সেখানে এক সাথে আছে একটি শক্ত এবং একটি নরম ইত্যাদি তুমি আসলে একটি সংমিশ্রণ উপাদান তৈরি করছ কারণ এর উপকরণগুলি আলাদা আলাদা সুতরাং তুমি একটি সংমিশ্রণ উপাদান তৈরি করছ এবং তার উপরে এটি ভেঙে দিচ্ছ সুতরাং তুমি এখন যা তৈরি করছ তা হল ন্যানোস্কেলে একটি সংমিশ্রিত উপাদান যা ন্যানোকম্পোজিট আমরা ভিন্ন ভিন্ন উপকরণ দিয়ে বল মিলিংয়ের মাধ্যমে এটি তৈরি করেছি কেন আমাদের কাছে এটি গুরুত্বপূর্ণ কেন বিভিন্ন পদার্থ মিশ্রিত করা আমাদের দরকারি বিষয় বেশ তুমি যে কারণগুলি জানতে চাও তার মধ্যে একটি কারণ Zenner pinning নামক এক ধারণাকে ব্যবহার করা Zenner pinning মূলত নিম্নলিখিতটি করে তোমার যদি দানাদার গঠন থাকে যেখানে অনেক দানা আছে এবং দানাগুলির মধ্যে একটি শক্ত উপাদানও থাকে সুতরাং এখানে কিছু শক্ত উপাদান রয়েছে এবং তারপরে এই দানাগুলিও আছে তুমি যখন প্লাস্টিক বিকৃতি করার চেষ্টা করবে তখন এই শক্ত পদার্থগুলি দানাগুলিকে বিদ্ধ করবে সুতরাং দানাটি আকারের পরিবর্তনের চেষ্টা করছে কারণ এর মধ্যে দিয়ে স্থানচ্যুতিগুলো নড়ছে দানাটি আকৃতির পরিবর্তনের চেষ্টা করছে কারণ তুমি এখন এটির উপর চাপ প্রয়োগ করেছ আর চাপটি yield point এর চেয়ে বেশি সুতরাং এটি আকার পরিবর্তনের চেষ্টা করছে এই শক্ত উপাদানগুলি দানাগুলির সীমানায় বসে সেই দানার সীমানা ভেতরের দিকে ঢুকিয়ে দেয় এই ঘটনাকে জেনার পিনিং বলে তারা দানার সীমানা স্থান ধরে রাখে আর দানার সীমানাকে এগিয়ে যেতে দেয় না কারণ তারা জায়গাটা ধরে রেখেছে দানার সীমানাটি এখন তার নিজের চারপাশে পাকাবে এবং কেবল তখনই এটি সক্ষম হবে সুতরাং দানার সীমানাটাকে এগিয়ে যাওয়ার আগে আকৃতি পরিবর্তন করতে হবে এবং উপাদানটির আকার পরিবর্তনের আগে এটি করার জন্য কাজের পরিমাণ বেড়ে যাবে মূলত এটি উপাদানটিকে আরও শক্ত এবং শক্তিশালী করে তোলে সুতরাং এটিই হচ্ছে তুমি জেনার পিনিং নামক এই ধারণার সদ্ব্যবহার করে কেবল একটি শক্তিশালী দ্বিতীয় পর্ব চালু কোরে একটি শক্তিশালী উপাদান এবং একটি কঠোর উপাদান তৈরি করতে পার এবং অন্যান্য বেশিরভাগ ক্ষেত্রের মত একই পরিমাণ ওজন ভগ্নাংশের জন্য তুমি এই নরম পদার্থের সোলডার উপাদানগুলির 5 8 রাখ যাইহোক এই সূক্ষ্ম উপাদানগুলিকে আরও সূক্ষ্ম কর তারা যত সূক্ষ্ম হবে আরও বেশি তারা সমানভাবে ছড়িয়ে পড়বে দানাগুলি ধরে রাখার ক্ষেত্রে এবং তাদের চলাচল করতে বাধা দেওয়ার ক্ষেত্রে তারা আরও কার্যকর হবে এবং সেইজন্য এইগুলিকে মিশ্রিত করতে সক্ষম ভিন্ন ভিন্ন উপকরণগুলি মিশ্রিত করা এবং সেগুলি ভেঙে ফেলতে সক্ষম হওয়া এই সমস্ত বিষয়গুলি একটি সংমিশ্রণ যা একটি ন্যানো কমপোজিট তৈরি করতে খুব কার্যকর সুতরাং তুমি একটি বল মিল একটি উচ্চ শক্তি বল মিল ব্যবহার করে খুব সহজেই উপযুক্ত পছন্দের উপকরণ দিয়ে এখানে নানা রকম জিনিস করতে পারছ সুতরাং বলের মিলিং ডেটা কীভাবে সময়ের ফাংশন হিসাবে দেখায় প্রথমত আমরা কোন ডেটাতে আগ্রহী অবশ্যই তুমি যে ধর্ম যাচাই করতে চাইছ সেই ধর্মটিই অনুসন্ধান করবে তুমি যদি hardness সন্ধান কর তবে তোমাকে hardness পরীক্ষা করতে হবে বৈদ্যুতিক পরিবাহিতা খুঁজলে কারেন্ট প্রবাহের মান বার করতে হবে কিন্তু মানক পদ্ধতিগুলির মধ্যে বিশেষ যে কৌশলটি বল মিলিং এর অগ্রগতি অনুসরণ করার জন্য লোকেরা ব্যবহার করে সেটা হল XRD বা এক্স রে ডিফ্রাকসন সুতরাং আমরা ইতিমধ্যে X ray diffraction সম্পর্কে বেশ কিছুটা কথা বলেছি বিশেষত আমি ন্যানোস্কেল গঠনের ফল হিসাবে peak broadening সম্পর্কে বলেছিলাম সুতরাং সেই ব্যাকগ্রাউন্ডটি আগের ক্লাসগুলির মধ্যে একটিতে রয়েছে তুমি একবার দেখে নিতে পার সুতরাং আমরা কেবল এখানে এটি ব্যবহার করতে চলেছি অনেকগুলি গ্রুপ যারা বল মিলিং এ কাজ করে তারা স্ফটিক আকারকে বা দানার আকারকে হ্রাস করাএ জন্য নানোস্কেল উপকরণগুলি পাওয়ার জন্য তারা বল মিলিং শুরু করে সুতরাং তাদের অধ্যয়নের একটি খুব স্ট্যান্ডার্ড অংশ হল তারা বল মিলিং শুরু করবেএবং প্রতি আধা ঘন্টা অন্তর বা 1 ঘন্টার ব্যবধানে তারা বল মিল থেকে সেই পাউডারটির একটি ছোট নমুনা নেবে এবং XRD স্ক্যান করবে একটি সাধারণ XRD স্ক্যানে y axis এর উপর তীব্রতা এবং x axis এর উপর 2θ থাকে সুতরাং তারা সাধারণত যা করে তা হল তারা প্রতি 1 ঘণ্টায় নমুনা নেয় এবং আমাদের কাছে 3 ঘন্টার ডেটা রয়েছে যা আমরা পেয়েছি 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে এটি আমাদের কাছে থাকা ডেটা এবং আমি কেবল এটির কিছু schematic আঁকব এবং এরপরে আমরা এটি কি উপস্থাপন করতে পারে তা নিয়ে আলোচনা করব সুতরাং এইভাবে যা আমরা অনুসন্ধান করছি আমরা 2θ পরিসরে মাত্র 2 টি peak দেখছি এইভাবেই শুরু সুতরাং তারা এটিকে সময় 0 হিসাবে চিহ্নিত করবে সুতরাং 0 তে প্রাপ্ত উপাদান হিসাবে এটি তোমার এক্স রে ডেটা তারপরে বল মিলিংয়ের 1 ঘন্টা পরে আমরা ডেটা পাব এবং সাধারণত এক্স রে ডেটাতে y অক্ষে তীব্রতা থাকে যা সাধারণত একটি ইচ্ছামত স্কেলে সেট করা হয় এটি একটি ইচ্ছামত স্কেলে সেট করার কারণটি তুমি কতক্ষণ ডেটা নেবে তার উপর নির্ভর করে সুতরাং এটাই সব এটি ডিটেক্টারে পৌঁছচ্ছে এমন এক্স রে ফোটনের সংখ্যা গণনা করছে একটি নমুনার জন্য তুমি যদি ধীরে ধীরে ডেটা নাও তুমি বেশি এক্স রে ফোটন পাবে আর সেই একই নমুনার জন্য যদি তুমি দ্রুত ডেটা নাও ডিটেক্টারে কম এক্সরে ফোটন আসবে তবে ফোটনের আপেক্ষিক পরিমাণ ব্যাহত হবে না সুতরাং শীর্ষে তুমি যদি ভূমির ফোটনের সংখ্যার থেকে 1000 গুণ বেশি পরিমাণে বেশি ফোটন পেয়ে থাক তবে এখানে অনুপাতটি মোটামুটি 1000 এ থাকবে এটি প্রায় 1000 হবে তবে এটা 1 1000 না 10 10000 সেটা নির্ভর করে তুমি কত সেকেন্ড ডেটা গণনা করছ সুতরাং একারণেই এই তীব্রতা সাধারণত ইচ্ছামত ইউনিট হিসাবে চিহ্নিত করা হয় সুতরাং এর মাধ্যমে তারা সাধারণত বোঝায় যে আমরা তীব্রতার সঠিক মান সম্পর্কে খুব বেশি যেন চিন্তা না করি আমরা তীব্রতার তুলনামূলক মান সম্পর্কে আরও বেশি উদ্বিগ্ন আর সেটাই তারা বলতে চায় সুতরাং 0 সময়ে ডেটাটি এইরকম দেখাচ্ছিল এবং তারপরে বল মিলিংয়ের 1 ঘন্টা পরে ডেটা এমন কিছু দেখায় তো তুমি এখানে কি দেখতে পাচ্ছ সুতরাং এই সময়টি 1 ঘন্টা তুমি বল মিলিংয়ের 1 ঘন্টা পরে যা দেখছ তা হল peak অবস্থানগুলি পরিবর্তিত হয়নি এবং এটি কিছুটা আমরা দেখতে চাই যে peak অবস্থানে কী ঘটেছে peak অবস্থানটি পরিবর্তিত হয়নি বলে ধরে নেওয়ার অর্থ তোমার নমুনার গঠনটি এখনও নিরাপদ নমুনায় স্ট্রেন এর কারণে কিছুটা পরিবর্তন হবে তবে সাধারণত যদি শীর্ষ স্থানটি সরে না থাকে তার মানে তুমি নমুনায় কোনও স্ট্রেন পাও নি তা তুমি দেখতেও পাবে এই শীর্ষ অবস্থানটি এই কোণ 2θ সুতরাং উভয় peak এর 2θ র মান পরিবর্তন হয় নি তুমি যা দেখবে তা হল শিখরগুলি সামান্য বিস্তৃত হয়েছে যার অর্থ তুমি উপাদানটি ভেঙে ফেলেছ এবং ন্যানোস্কেল উপদানগুলি পেয়ে যাচ্ছ তুমি ছোট কণা আকারের উপকরণগুলি পাচ্ছ ওগুলোকে পুরো প্রস্থের সাথে অর্ধ সর্বাধিক ব্যবহার করে বের করতে পার যে তুমি ন্যানোস্কেলের উপাদান পেয়েছ না কিছু বড় পেয়েছ তবে এটি এর দ্বিতীয় অংশ এবং তুমি আরও দেখতে পাচ্ছ যে 2 peak এর তুলনামূলক উচ্চতা বা 2 peak এর উচ্চতার অনুপাত মূলত অপরিবর্তিত এখন আমরা বিবেচনা করতে পারি আমরা তৃতীয়বারের জন্য স্ট্যাম্পে গিয়েছি এবং অতএব তুমি যা দেখবে তা দেখতে এমন কিছু আমি এখানে অতিরঞ্জিত করছি তবে এটি কেবল তুমি কী আশা করতে পার তার একটি ধারণা দেওয়ার জন্য সুতরাং তুমি এখানে দেখতে পাচ্ছ একটি তীক্ষ্ণ শীর্ষ থেকে এটি বিস্তৃত শীর্ষে পরিণত হয়েছে এবং শীর্ষটি যত বিস্তৃত হবে এর স্ফটিকের আকার তত ছোট হবে তুমি কণার আকারটি অর্জন করেছ সুতরাং যদি কেউ ন্যানোম্যাটেরিয়ালগুলি তৈরি করতে এই জাতীয় বল মিলিং করার কাজ করে সে এমন একটি ডেটা উপস্থাপন করবে যা দেখে মনে হবে তারা পর পর এক্স রে স্ক্যান করবে একটিকে আরেকটির উপর রাখবে এবং এগুলি দিয়ে তারা বলার চেষ্টা করবে শীর্ষ অবস্থান কি স্থানান্তরিত হয়েছে না হয়নি এবং উপাদানের বিশুদ্ধতার সাথে কি ঘটেছে এবং তারপরে তারা full width at half maximum বা সেই শিখরের প্রস্থের দিকে তাকাবে এবং স্ফটিক আকার সম্পর্কে তোমাকে কিছু বলবে এবং সেখানে তারা আবার আরও পরিশীলিত বিশ্লেষণ করতে পারে আমি বলেছিলাম সাধারণত বল মিলিং মানে তুমি বারবার উপাদানটিকে হাতুড়ি দিয়ে আঘাত করছ সুতরাং সেই উপাদানে কিছু চাপ আছে তারা স্ট্রেনের জন্য ব্যবস্থা করার চেষ্টা করবে কিন্তু তাদের এমন কোনও কৌশল নেই যা তাদের ডেটা থেকে স্ট্রেনটি সরাতে সহায়তা করে এবং তার ওপরে ভিত্তি করে তারা তোমাকে কেবল স্ফটিক আকারের সম্প্রসারণের সাথে কি কি সম্পর্কিত তা বলতে পারে এবং তোমাকে সেই ডেটা দেবে এটিকে ব্যবহার করে তারা বল মিলিং এর সময়ের সাথে স্ফটিক আকারের একটি প্লট তৈরি করতে পারে সুতরাং বল মিলিং এর সময়ের ফাংশন হিসাবে তোমার কাছে স্ফটিক আকার রয়েছে এবং এটি অন্যান্য অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যেতে পারে নরম উপাদান এবং পাশাপাশি শক্ত উপাদান উভয়ই ন্যানোস্কেলে এবং কিছু আকারের পরিসরে পাওয়ার জন্য তারা তোমাকে বল মিলিংয়ে কতটা সময় দিতে হবে তা মোটামুটি বলতে পারে যা তোমার জন্য দরকারি সুতরাং এটি আমরা করার চেষ্টা করছি এবং সাধারণত বল মিলের ডেটা এর মতো দেখাবে তুমি যখন ন্যানো কমপোজিটগুলি দেখ তখন একটি বড় সমস্যা হল ছড়িয়ে দেওয়া সুতরাং ন্যানোকম্পোজিটের সাধারণত একটি প্রধান সমস্যা থাকে যা হল dispersion এর মানে কি আমাদের কাছে এই ম্যাট্রিক্স আছে এবং আমার কাছে ম্যাট্রিক্সের আরও একটি নমুনা আছে এবং আর রয়েছে সূক্ষ্ম কণা একটি ক্ষেত্রে তারা সেরকম ছড়িয়ে নেই সুতরাং আমার কাছে এরকমই রয়েছে তারা সবাই এ জাতীয় কিছু ছোট তন্তুযুক্ত কণা উদাহরণস্বরূপ কার্বন ন্যানোটিউবস বা এটির মতো কিছু তোমার কাছে থাকতে পারে এর অর্থ এই ন্যানোম্যাটেরিয়ালের 3 4 রেখেছ এবং আর বাকি পুরোটাই ম্যাট্রিক্স এই 3 4 ম্যাট্রিক্সে সমানভাবে ছড়ান থাকে না আমরা এরকম একটি পরিস্থিতির সাথে তুলনা করব যেখানে এখানকার মতো রয়েছে সুতরাং পরিস্কার দেখতে পাচ্ছ যে এই দুটি ক্ষেত্রে ছড়িয়ে যাওয়াটা একেবারে আলাদা তুমি যে পরিমাণ ন্যানোস্কেল উপাদান মেট্রিক্সে ছড়িয়ে দিতে পেরেছিলে তা নাটকীয় ভাবে আলাদা এবং তুমি যখন কোনও সংমিশ্রণ তৈরি করছ তখন এটি সর্বদা চ্যালেঞ্জ যখন একটি দশা ন্যানোস্কেলে থাকে এবং দুটো দশাই ন্যানোস্কেলে থাকলে যদি তুমি এটি কর তবে তোমার এমন পরিস্থিতি হতে পারে যেখানে কোনও এক দশা অন্য দশার চেয়ে বেশি বৃদ্ধি পেতে থাকে এবং তখন তোমাকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে কিছু করতে হবে সুতরাং ছড়িয়ে দেওয়াটা তোমার কাছে একটি চ্যালেঞ্জ এবং তাই সর্বদা ব্যবহৃত কৌশলগুলির মধ্যে একটা হল আল্ট্রাসোনিকেশন আল্ট্রাসোনিকেশন একটি স্ট্যান্ডার্ড প্রযুক্তি যার মাধ্যমে আমরা বিভিন্ন পদার্থকে একে অপরের মধ্যে ছড়িয়ে দিই মূল ধারণাটি হল আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি ব্যবহার করা এটি মূলত 20 কিলো হার্টজের চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি সহ একটি শব্দ তরঙ্গ সুতরাং আমাদের শ্রবণ ক্ষমতা সাধারণত 20 হার্টজ এবং 20 কিলো হার্টজ এর মধ্যে থাকে যা মানুষের কান শুনতে পারে সুতরাং তুমি যদি উচ্চ মানের মানের অডিও স্পিকার কিনতে চাও তবে এটিই ফ্রিকোয়েন্সির পরিসীমা যার মধ্যে সেই স্পিকারের পরীক্ষা করা হয় তারা আসলে কিছু পরীক্ষা করে এবং তারা তোমাকে প্লটও দেবে তুমি যদি সত্যিই স্পিকার কিনতে চাও তবে তুমি এই ধরণের ডেটা অডিও স্পিকারটির সঙ্গে দেখতে পার তুমি যদি মিউজিকে সত্যই আগ্রহী হও এবং এটি কেমন শোনাচ্ছে ইত্যাদি স্পিকার নির্মাতারা তাদের স্পিকার সম্পর্কে এই ধরণের তথ্য সরবরাহ করে স্পিকার কেনার ব্যাপারে ভাবার সময় তোমার এদিকে নজর দেওয়া উচিত কারণ এটি একটি গুরুত্বপূর্ণ দিক সাধারণত তারা পুরো ফ্রিকোয়েন্সি পরিসীমা জুড়ে একটি সমতল কর্মক্ষমতা আশা করবে যা সেই স্পিকারের দ্বারা নির্ধারিত নয় তবে যাইহোক আমরা এই পরিসীমাটিই ব্যবহার করি এমন পরিসীমা যা আমাদের কান ধরতে পারে এবং প্রকৃতপক্ষে আমাদেরকে এমন একটি সংকেত দিতে পারে যে আমরা কিছু শুনেছি তুমি যদি তার চেয়ে বেশি ফ্রিকোয়েন্সিতে যাও সেটা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি নামে পরিচিত এবং 20 কিলো হার্টজ হল threshold এর থেকে অনেক বেশি ফ্রিকোয়েন্সিও হতে পারে সুতরাং আল্ট্রাসাউন্ড কি করে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পালসের একটি সেট তোমার কাছে যে তরল রয়েছে তাতে প্রেরণ করা হচ্ছে এবং পালসগুলি compressive pulse এবং expansion pulse এবং যে ফ্রিকোয়েন্সিতে এটি প্রেরণ করা হয় তা হল 20 কিলো হার্টজ ফ্রিকোয়েন্সি সুতরাং তোমার যে উপাদানটি রয়েছে তা হল জল জলটিকে প্রসারণ করা হচ্ছে এবং তারপরে সংকোচন করা হচ্ছে এবং এরকম করা হতে থাকছে সাধারণত যখন এটি ঘটে তখন ছোট ছোট বুদবুদ গঠিত হয় ছোট বুদবুদগুলি তৈরি হয় কারণ এই প্রসারণ মোডে এটি বুদবুদ গঠন করে এখন বুদবুদগুলি এই ক্রমাগত সংকোচন প্রসারণের সময় প্রকৃতপক্ষে আকারে বাড়তে শুরু করে তারা কিছুটা কম সময়ের জন্য বৃদ্ধি পায় এবং একটা সময়ে তারা ফেটে যায় কারণ বুদবুদগুলি একটি সময় পর্যন্ত বাড়ে এবং তারপরে এই সংকোচন বল এটিকে ফাটিয়ে দেয় সেই মুহুর্তে প্রচুর শক্তি মুক্তি পায় সুতরাং স্থানীয়ভাবে এটিকে বলা হয় cavitation এই cavitation হল এমন ঘটনা যা এই বুদবুদ তৈরি করে এবং এটি ফেটে যায় সুতরাং cavitation এ বুদবুদের সৃষ্টি বৃদ্ধি এবং তারপরে ভেতর দিকে ঢুকে ফেটে যাওয়ার ঘটনাটি ঘটে এখানে বাইরের দিকে বিস্ফোরিত না হয়ে বিপরীতে ভেতরের দিকে ফাটছে সুতরাং এটিকে বলে implosion এবং এটি এইভাবে ঘটে এবং এটি পুরো মাধ্যমে ঘটছে তুমি যদি একটি তরল নাও সেই তরলে এটি ঘটছে সুতরাং cavitation এ এই ফেটে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে খুব স্থানীয়ভাবে আমি বলতে চাইছি তুমি কয়েকটি micro regions দেখছ সেখানে খুব বেশি তাপমাত্রা এবং চাপ তৈরি হচ্ছে তুমি কয়েকশো বার চাপের দিকে তাকিয়ে আছ এবং সম্ভবত কয়েক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও এটি তাৎক্ষণিকভাবে ঘটছে আমি বলতে চাইছি সেই মুহূর্তে তুমি এটি দেখতে পাচ্ছ বাস্তবে তুমি যদি সামান্য দীর্ঘ সময় ধরে আল্ট্রাসোনিকেশন কর তবে তুমি অনুভব করতে পারবে যে নমুনাটি বোমা হয়ে উঠছে সুতরাং এটাই হতে চলেছে প্রকৃতপক্ষে এর চেয়েও বেশি বিশেষভাবে তুমি ultrasonication দিয়ে কিছু নির্দিষ্ট কাজ করতে পার উদাহরণস্বরূপ এই মুক্তিপ্রাপ্ত শক্তি দিয়ে তুমি এমনকি welding ও করতে পার ultrasonication welding প্রক্রিয়াতে খুব স্থানীয়ভাবে সেই মুক্তিপ্রাপ্ত শক্তিটি কেন্দ্রীভূত করা হয় এবং তা তোমাকে ওয়েল্ডিং করতে সাহায্য করে এবং তাই যখন এই implosion টি ঘটে এবং হঠাৎ শক্তির প্রকাশ ঘটে তখন এটি উপাদানগুলিকে স্থানীয়ভাবে সমস্ত সূক্ষ্ম পদার্থের চারপাশ থেকে বাইরে ঠেলে দেয় অর্থাৎ এসব আলাদা হয়ে যায় এবং তাই কিছু ন্যানোম্যাটেরিয়ালগুলি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটি খুব কার্যকর কৌশল ন্যানোম্যাটেরিয়ালগুলি তাদের উচ্চতর পৃষ্ঠ শক্তির কারণে একে অপরের তুলনায় সংশ্লেষিত হওয়ার প্রবণতা দেখায় তবে ultrasonic frequencies দিয়ে তুমি এগুলিকে ধাক্কা দিতে পার এবং আলাদা করে দিতে পার তবে অনেক গবেষণা দেখিয়েছে যে তোমাকে এটি কিছু ভাল নিয়ন্ত্রিত পদ্ধতিতে বা কিছুটা সংযম সহ করতে হবে তুমি যদি অত্যধিকভাবে এটি কর কারণ এই শক্তিটি মুক্তি পাচ্ছে এবং এই উচ্চ তাপমাত্রা খুব স্থানীয়ভাবে তৈরি হচ্ছে তুমি স্থানীয়ভাবে ওয়েল্ডিংও করে ফেলতে পার এবং তাই প্রকৃতপক্ষে সংশ্লেষণ ভাঙার পরিবর্তে কারও কারও মধ্যে সংশ্লেষের প্রসার হতে পারে সাধারণত ন্যানোম্যাটেরিয়ালগুলি ছড়িয়ে দেওয়ার এটি একটি ভাল উপায় যদি তোমার ম্যাট্রিক্স থাকে এবং এই ন্যানোম্যাটেরিয়াল থাকে তবে তুমি এটি করতে পার এবং তুমি এটি ছড়িয়ে দিতে পার এবং এটি তোমাকে সহায়তা করে তোমার কাছে এটি 2 টি বিভিন্ন ধরণের রয়েছে যাকে bath tub বলে এতে সাধারণত একটি বড় টাব থাকে যা আমরা জল দিয়ে ভরাট করতে পারি এবং তুমি এখানে একটি বীকার রাখতে পার এবং সেই বীকারে কণাগুলি থাকতে পারে যাকে তুমি অন্য কোনও তরলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছ যা সেই একই তরল হতে পারে বা বীকারে অন্য তরলও রাখতে পার এবং প্রয়োজনে ম্যাট্রিক্স উপাদানও থাকতে পারে এবং এটা নির্ভর করে যা তুমি করার চেষ্টা করছ তার উপর এই কম্পনটি এর মধ্য দিয়ে যাওয়ার সাথে সাথে কণাগুলির বিচ্ছুরণ ঘটবে সুতরাং এটি bath tub টাইপ আরেকটা হয় প্রোব টাইপ যার অর্থ এটি রডের মতো এটি মাথা যা থেকে কম্পনটি মুক্তি পায় এবং তুমি বিকারে যে তরল রেখেছ তাতে এটি ডুবোতে পার সুতরাং যদি সেগুলি তোমার কণা হয় এবং তোমার কিছু তরল থাকে যাতে তুমি এটি রাখছ তাহলে কণা সেই তরলে ছড়িয়ে যাবে এখন মূল পার্থক্য হল এখানে মুক্তি পাওয়া শক্তির ঘনত্বের পরিমাণ Probe type ultrasonic gating প্রক্রিয়াতে তুমি শক্তি আরও অনেক বেশি ঘন করতে সক্ষম হবে এবং তাই এটি আমাদের প্রসারণকে সফল করতে সহায়তা করে সুতরাং আমাদের এভাবে বিচ্ছুরণ করতে হবে এবং এগুলি এমন কিছু কৌশল যা আমাদের এটি করতে সহায়তা করে সুতরাং আমি একটি রেফারেন্স দেখিয়ে এই ক্লাসটি শেষ করব যেখানে আমরা এই ক্লাসে ন্যানো কমপোজিটগুলি কীভাবে আসে সে সম্পর্কে কিছুটা দেখেছি এবং তোমার কাছে বল মিলিংয়ের মতো কৌশল রয়েছে যা দিয়ে তুমি এর সাথে জড়িত চ্যালেঞ্জগুলি কি এবং কীভাবে তা সামলান যায় তার কিছু উপায় দেখেছ সুতরাং আমরা এই ক্লাসের মাধ্যমে যা কিছু দেখেছি তার মধ্যে আমি তোমার দৃষ্টি যার প্রতি আকর্ষণ করতে চাই তা হল উচ্চ শক্তির বল মিলিং দ্বারা প্রস্তুত copper tantalum nanocomposite এর মেকানিকাল এবং ইলেক্ট্রিকাল বৈশিষ্ট্যগুলি সুতরাং তারা আসলে কিছু চাইছে যেমন বৈদ্যুতিক সুইচের জন্য উপাদান এবং যার ভাল পরিবাহিতা এবং কঠোরতা থাকবে কারণ স্যুইচটি বার বার অন অফ হবে এবং তাই এটি সহজে ক্ষয় হোক চাও না Refer Time 2400 এবং তারা কীভাবে একটি বৈশিষ্ট্যের উন্নতি হয়েছে অথচ অন্য বৈশিষ্ট্যের হানি হয় নি সে ব্যাপারে চমৎকার সিস্টেমেটিক কাজ করেছে এবং দুর্দান্তভাবে ডেটা উপস্থাপন করেছে সুতরাং যদি তুমি একবার দেখার সুযোগ পাও তবে দেখবে যে এখানে খুব সুন্দরভাবে কীভাবে একটি ন্যানো কমপোজিট তৈরি হয় এবং এর থেকে কী কী উপকার পাওয়া যায় তা উপস্থাপন করা হয়েছে সুতরাং আমরা এই সংক্ষিপ্তসারটি দিয়ে শেষ করব ন্যানো কমপোজিটগুলি ন্যানোস্কেলে সাধারণত এক বা একাধিক দশায় থাকে বল মিলিং উপাদানকে ভাঙ্গতে পাশাপাশি বিভিন্ন দশাকে মেশাতে সহায়তা করে এবং এইভাবে তুমি ন্যানোকম্পোজিটটি তৈরি করতে পার উচ্চ শক্তির বল মিল নিয়মিত বল মিলের তুলনায় উপাদানের আকার আরও সূক্ষ্ম আরও দ্রুততর ভাবে করে তুলতে সহায়তা করে কারণ তুমি কেবল মহাকর্ষের টান দ্বারা সীমাবদ্ধ নও তুমি সেই কণাগুলির উপর অনেক বেশি আঘাত তৈরি করছ যাইহোক তোমাকে যে জিনিসটি সম্পর্কে সতর্ক থাকতে হবে তা হল নিয়মিত বল মিলিং এবং উচ্চ শক্তি বল মিলিংয় উভয় ক্ষেত্রেই চূড়ান্ত পণ্যটিতে অবিশুদ্ধতা ঢুকতে পারে সুতরাং যখন তুমি X ray diffraction করছ তখন এটি এমন একটি জিনিস যা তুমি নিশ্চিত করতে চাও যে সেই নমুনায় কোনও নতুন peak উপস্থিত হবে না যা বোঝাতে চাইবে যে সেই নমুনায় কোনও অবিশুদ্ধতা ধুকে পড়েছে সুতরাং এটি এমন কিছু যা তুমি দেখতে চাও এবং তারপরে এই ন্যানোকম্পোজিট উপকরণগুলির মধ্যে কারণ এখানে 2 টি বিভিন্ন দশা রয়েছে সেখানে ছড়িয়ে পড়া একটি খুব গুরুত্বপূর্ণ দিক তোমাকে এটি পরিচালনা করতে হবে আল্ট্রাসোনিকেশন এমন একটি উপায় যা দিয়ে তুমি এটি করতে পার সুতরাং এটিই আমরা আজ যে বিষয়ে আলোচনা করতে চাই তার সংক্ষিপ্তসার এবং আমরা আমাদের পরবর্তী ক্লাসের কিছু অন্যান্য দিকগুলি দেখব